পরাবিদ্যুত বস্তু নিয়ে আলোচনার সময় আমরা উপস্থাপিত করেছি মেরুকরন যোগ্য উপাদানের আমরা আর একটি নতুন রাশি উপস্থাপিত করেছি যার নাম হল বৈদ্যুতিক সরণ আমরা কথা বলেছি মেরুকরন নিয়ে আমরা কথা বলেছি তড়িত ক্ষেত্র নিয়ে কথা বলেছি আবদ্ধ আধান সম্পর্কে এই সমস্ত রাশি গুলি নিয়ে ইলেক্ট্রোস্ট্যাটিক্স এ সমস্যার সমাধান কি ভাবে করা যায় এখন আমরা বিশেষ ভাবে মনোযোগ দেব পরাবিদ্যুতের ওপর বিশেষত রৈখিক পরাবিদ্যুত এরা এমন ধরনের বস্তু হয় যাদের কোন মাধ্যমে তড়িৎ ক্ষেত্রে রাখলে না মাধ্যমে নয় এদের কোন তড়িৎ ক্ষেত্রে রাখলে এদের মধ্যে মেরুকরন P সৃষ্টি হয় যার মান হল আমি এখানে একটি নতুন রাশি সংজ্ঞায়িত করছি কাই e গুন এপসাইলন 0 E যেখানে E হল সেই বিন্দু তে তড়িৎ ক্ষেত্রের মান তাই E হল r এ তড়িৎ ক্ষেত্র আমি বরং স্পষ্ট করেই লিখি - r r এ P এখানে P হল r এ মেরুকরন এখানে আমি একটি ব্যাপারে সতর্ক করে দিতে চাই সেটি হল E কিন্তু প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র নয় এটি শুধু মাত্র ওই বিন্দু তে স্থানীয় তড়িৎ ক্ষেত্র যেটি তৈরি হয়েছে প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র ও মেরুকরনের ফলে এই আবেশিত আধান গুলির জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের সমন্বয়ে তাই E প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র নয় এটি r এ তড়িৎ ক্ষেত্র কাই e কে বলা হয় তড়িৎ গ্রাহিতা অর্থাৎ বস্তু টির প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র দ্বারা সহজে প্রভাবিত হওয়ার ক্ষমতা বা সেই বিন্দু তে উপস্থিত স্থানীয় তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হওয়ার ক্ষমতা কাই তারই চিত্র আমাদের দেয় তাই r এ বৈদ্যুতিক সরণ হল এপসাইলন 0 E যোগ P যাকে আমরা লিখতে পারি এপসাইলন 0 গুন 1 যোগ কাই e গুন r এ E 1 যোগ কাই e এই রাশি টি কে আমরা নাম দেব K বা পরাবিদ্যুত ধ্রুবক তাই পরাবিদ্যুত বস্তু তে D সমান হয় K এপসাইলন 0 E অনেক সময় একে লেখা হয় e এপসাইলন E যেখানে এপসাইলন হল সেই বস্তু টির তড়িৎ ভেদ্যতা

এবার দেখে নেওয়া যাক একটি সমস্যার সমাধান করতে আমাদের কি কি লাগতে পারে আমাদের সমাধান করতে হবে পরাবিদ্যুতের উপস্থিতি তে এছাড়া আমাদের কাছে আর কি আছে আমাদের কাছে আছে D এর সমীকরণ D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী এটি একটি সমীকরণ আরেকটি সমীকরণ যা আমাদের আছে তা হল E এর কার্ল 0 এবং এটি আমাদের বলে যে এই ক্ষেত্রে আমরা E কে লিখতে পারি বিভবের গ্র্যাডিয়েন্ট হিসেবে এবার এই পরাবিদ্যুত টি কে দেখা যাক যা রয়েছে কোন এক জায়গায় ও রয়েছে কোন আধান বণ্টন - রো r এটি একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে যাতে D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী ও E সমান ঋণাত্মক গ্র্যাডিয়েন্ট V r এবার আমাদের এই বস্তুর মধ্যে মেরুকরনের এই রাশি গুলির সঙ্গে সম্পর্ক খুঁজতে হবে এই জায়গা টি মুছে দিই এই বস্তুর মধ্যে মেরুকরনের D বা E এর সাথে কি সম্পর্ক এই সম্পর্ক অর্থাৎ D E ও P এর মধ্যে সম্পর্ক কে বলা হয় কন্সটিটিউটিভ সম্পর্ক রৈখিক পরাবিদ্যুতের ক্ষেত্রে সেটি আমরা আগেই লিখেছি রৈখিক পরাবিদ্যুতের জন্য সম্পর্ক টি এইখানে দেওয়া রয়েছে তাহলে আমাদের কাছে আছে D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী আমরা জানি E সমান ঋণাত্মক গ্র্যাড ফাই ও D সমান K এপসাইলন 0 E অর্থাৎ K এপসাইলন 0 গ্র্যাড ফাই ঋণাত্মক চিহ্নের সাথে চাইলে এভাবেও লেখা যায় এপসাইলন 0 কে বাইরে রেখে K গ্র্যাড ফাই এর ডাইভারজেন্স সমান রো ফ্রী এবার আমাদের যা করতে হবে তা হল এই ক্ষেত্রে আমরা এই পুরো টি কে একটি পরাবিদ্যুত মাধ্যম ভেবে নেব এই এখানে একটি মাধ্যম ও বাইরের দিকে আরেকটি মাধ্যম যাদের K আলাদা কিন্তু এই দুটি মাধ্যমের সীমানা গুলির ইন্টারফেসে কি করব আমাদের তাহলে একটি তৃতীয় জিনিষ লাগবে যা হল ইন্টারফেসে সীমানা শর্ত এগুলি D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী থেকে সহজেই আহরণ করা যায় গাউস উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি মাধ্যম 2 এ D উলম্ব বিয়োগ মাধ্যম 1 এ D উলম্ব সমান সিগমা ফ্রী এর মানে কি সেটা বুঝে নেওয়া যাক

ধরো এখানে একটি ইন্টারফেস আছে এটি মাধ্যম 1 এটি মাধ্যম 2 এই মাধ্যম গুলি শূন্যস্থান ও হতে পারে এখানে আছে D1 ও এখানে D2 আমি যদি এখানে একটি ছোট নিই এমন ভাবে নেব যাতে এখানে এটি উলম্ব হয়- এখানে উলম্ব হয় ও তারপর গাউস উপপাদ্য ব্যবহার করি D এর ওপর অর্থাৎ D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী সন্তুষ্ট হয় যার থেকে আমরা পাই D এর ডাইভারজেন্স d আয়তন সমান রো ফ্রী d আয়তন একে আমি লিখতে পারি D ডট ds সমান রো ফ্রী dv এবার এই বাক্স টির আকার ছোট থেকে আর ছোট হয়ে যাচ্ছে এমন ধরে নিই তাহলে এটি আমায় দেয় D 2 বিয়োগ D 1 উলম্ব D এর অভিমুখ আমি সব জায়গায় একই ধরছি এই ক্ষেত্রে আমি এমন ও লিখতে পারি D 2 ডট n 1 থেকে 2 বিয়োগ D 1 ডট n 1 থেকে 2 কারণ 1 থেকে 2 হল এর বিপরীত এর সমান হল আমি যত এই বাক্স টি কে ছোট করতে থাকব যেই পরিমান আধান থাকবে তা হল সিগমা ফ্রী গুন এই বাক্সের ক্ষেত্রফল এদিকেও হবে ক্ষেত্রফল গুন এই বাক্সের উচ্চতা একটু সাবধানে ব্যাপার টি করা যাক ক্ষেত্রফল গুন এই বাক্সের উচ্চতা বাক্স টির উচ্চতা আমি এখানে লিখতে পারি এই জায়গায় এটি দেখাই এই হল বাক্স এই হল তার ক্ষেত্রফল ও এই হল তার উচ্চতা এই রাশি গুলি কেটে গেল আর আমি পেয়ে গেলাম D 2 ডট n 1 থেকে 2 বিয়োগ D 1 ডট n 1 থেকে 2 সমান সিগমা ফ্রী অর্থাৎ যদি কোন মুক্ত আধান না থাকে D উলম্ব দুটি মাধ্যমে অবিচ্ছিন্ন তাহলে এই হল একটি সীমানা শর্ত অন্য সীমানা শর্ত টির জন্য আবার এই পৃষ্ঠ তল তো দেখা যাক এখানে E দেখ পাশ 1 এ E ও পাশ 2 এ E কার্ল E হল 0 আর তাই আমি যদি একটি আবদ্ধ পথ নিই ও তাতে স্টোক্স উপপাদ্য ব্যবহার করি আমরা পাবো E সমান্তরাল পাশ 2 সমান E সমান্তরাল পাশ 1 যার অর্থ হল ফাই r ইন্টারফেসে অবিচ্ছিন্ন এবার এই সমস্ত ব্যাপার গুলি সংক্ষেপে আবার বলে দিই আমাদের কি কি আছে কিছু সমস্যার সমাধানের জন্য আমাদের আছে D এর ডাইভারজেন্স সমান রো ফ্রী আছে E সমান ঋণাত্মক গ্র্যাড V আমি কিছু জায়গায় বিভব কে ফাই লিখেছিলাম সেটি বরং V r বলাই ভাল আমাদের আছে কন্সটিটিউটিভ সম্পর্ক টিও D সমান K এপসাইলন 0 E বা একই ভাবে স্থানীয় মেরুকরন অর্থাৎ r এ P সমান কাই e এপসাইলন 0 E তার সাথে এই সীমানা শর্ত গুলিও জুড়ে দিই সীমানা শর্ত গুলি হল ইন্টারফেসে D উলম্বের পরিবর্তন সমান সিগমা বাউন্ড ও ফাই বা V r অবিচ্ছিন্ন এই সুত্র গুলির সাহায্যে আমরা রৈখিক পরাবিদ্যুতের যে কোন সমস্যার সমাধান করতে পারি কারণ কন্সটিটিউটিভ সম্পর্ক টি আমাদের জানা এবার একটি উদাহরনের সমাধান করা যাক সহজতম উদাহরন হিসেবে নেব একটি বিন্দু আধান যেটি একটি অসীম পরাবিদ্যুতের মধ্যে রয়েছে যার পরাবিদ্যুত ধ্রুবক হল K তোমরা ক্লাস ১২ থেকেই এর উত্তর জানো যে তড়িৎ ক্ষেত্র হয় Q বাই 4 পাই এপসাইলন 0 1 বাই r স্কয়ার এটি এখানে K দিয়ে ভাগ হয়ে যায় গানিতিক পদ্ধতি ব্যবহার করে এই উত্তর টি পাওয়া যাক আমরা জানি r এ D এর ডাইভারজেন্স সমান হল রো ফ্রী এই বিন্দু টি কে মুল বিন্দু ধরে নিলাম তাহলে এটি লেখা যাবে Q ডেল্টা r এই হল আমাদের সমীকরন 1 আমরা এটিও জানি কার্ল E সমান 0 অর্থাৎ E সমান ঋণাত্মক গ্র্যাড V r এদিকে রৈখিক পরাবিদ্যুতের তড়িৎ সরণের ডাইভারজেন্স হল K এপসাইলন 0 E r তাই আমরা পেলাম ঋণাত্মক K এপসাইলন 0 গ্র্যাড V r যেটি তৎক্ষণাৎ আমাদের দেয় D এর ডাইভারজেন্স সমান ঋণাত্মক K এপসাইলন 0 V r এর ল্যাপ্লাসিয়ান ও এটি হল Q ডেল্টা r বা V r এর ল্যাপ্লাসিয়ান সমান Q ডেল্টা r বাই K এপসাইলন 0 এটিই হল আমাদের উত্তরের সমীকরণ যদিও উত্তর টি আমাদের আগে থেকেই জানা এটি সমতুল্য হল একটি বিন্দু আধানের সমিকরনের যা আমাদের বলে দেয় এর সমান হল ঋণাত্মক Q বাই এপসাইলন 0 ডেল্টা r এবং প্রতি টি কেন্দ্রে একটি বিন্দু আধান রয়েছে এর পরিবর্তে আমাদের কাছে এখন রয়েছে ডেল স্কয়ার V r সমান ঋণাত্মক Q বাই K গুন 1 বাই এপসাইলন 0 ডেল্টা r তাই এই সবটি আমাদের বলে যে তার মানে V হবে 1 বাই K গুন মুল মুক্ত আধান এর সমাধান আর তাই জন্য তা হয় Q বাই 4 পাই এপসাইলন 0 K গুন 1 বাই r বাকি উত্তর টি পাওয়া এবার সহজ হয়ে যায় পরের পাঠক্রমে আমরা আরও কিছু বিভব বা সম্পর্কিত উদাহরনের সমাধান করব যখন পরাবিদ্যুত উপাদান উপস্থিত থাকে ও তার সঙ্গে আধান বণ্টনের উপস্থিতিও থাকে